সার্কিট থিওরেমস অবিরত এন্ড ক্যাপাসিটর্স এন্ড ইন্ডাক্টর্স তাই আবার আমরা আরেকটি ডিসি সার্কিট এর উদাহরণ নিয়ে আসলাম সুতরাং এমন অনেক উদাহরণ দেওয়া হয়েছে যাতে আপনি এই ধরণের সমস্যার সাথে আরও বেশি পরিচিত হন আপনি যদি কোনও বইয়ের মধ্য দিয়ে যান তবে আপনি এমন এই ধরনের বৈচিত্র্য বেশি পাবেন না সুতরাং এটি আপনার জন্য খুব সহায়ক হবে তবে আবারও পুনরাবৃত্তি করছি যে AC সার্কিটের জন্য 3টি ফেজ দিতে পারে না কারণ এটিতে অনেক কম্পিউটেশনাল সময় লাগে এখানে DC থেকে কম্পিউটেশন 4 গুণ বা আরও বেশি হতে পারে সেজন্যই অনেক উদাহরণ দিচ্ছি DC সার্কিটের বিভিন্ন ধরনের উদাহরণ দিচ্ছি এই একের চেয়ে বেশি বৈচিত্র্য নাও পেতে পারে এই উদাহরণে আসা যাক সুতরাং এখন প্রশ্ন হল এখানে টার্মিনাল 1 এ থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট পেতে হবে যেটি থেকে এখন একটি থেভেনিন ইকুইভ্যালেন্ট দেওয়া হয়েছে এটি সহজেই নর্টনে স্থানান্তর করতে পারে সুতরাং একটি ডিপেন্ডেন্ট ভোল্টেজের সোর্স রয়েছে যা 3 i0 এবং এটি i0 যেমন একটি ডিপেন্ডেন্ট ভোল্টেজ নির্ভর ভোল্টেজ সোর্স রয়েছে সুতরাং এটি করার জন্য RThevenin পেতে হবে সেইসাথে যে কোনও ডিপেন্ডেন্ট সোর্স নেই যা পরে দেখা যাবে সুতরাং শুধুমাত্র একটি ডিপেন্ডেন্ট সোর্স আছে সুতরাং যদি মাত্র 1 মিনিটের জন্য এই মাধ্যমে যান এখন এখানে একটি ভোল্টেজ সোর্স প্রয়োগ করলে ভোল্টেজ 1 ভোল্টেজ সোর্স ধরুন V0 দেওয়া হয়েছে এবং এই ভোল্টেজ সোর্স V0 দেওয়া হয়েছে তার মানে এই মুহুর্তে এই ভোল্টেজের সোর্সটি হল V0 আসলে 1 ভোল্ট কারণ নিম্ন বৈদ্যুতিক উপাদান এখানে সংযোগ করে সুতরাং এটি V0 1 ভোল্ট তাই এই ক্ষেত্রে এই i0 কারেন্ট প্রবেশ করছে এবং এই কারেন্ট হবে V0 বাই 6 সুতরাং এই কারেন্ট এর মাধ্যমে 1 বাই 6 হয় এবং যদি এই নোডটি দিয়ে কারেন্ট নিয়ে যান তবে এই নোডে একটি KCL যাবে এবং এই ভোল্টেজটি V0 1 ভোল্ট এবং V0 হল পজিটিভ তারপর টার্মিনাল এটি সম্মুখীন হচ্ছে 3 i0 তারপর V0 0 এবং V0 1 ভোল্ট তার মানে 3 V0 হল 1 ভোল্ট যা হল 1 3 i0 তার মানে 1 3 i0 0 বাই 3 তাহলে এখানে বলা হচ্ছে i0 1 বাই 6 1 3 i0 বাই 3 সুতরাং i0 1 বাই 4 অ্যাম্পিয়ার এবং RThevenin তাহলে V0 হবে i0 দ্বারা V0 1 ভোল্ট নিয়েছে অতএব 1 এর উপর 1 বাই 4 তাই 4 Ω RThevenin 4Ω এখন এখানে এই সার্কিটে কোন ডিপেন্ডেন্ট সোর্স নেই সুতরাং যদি আপনি একটি V জানেন যার মানে VThevenin হবে 0 কারণ ডিপেন্ডেন্ট সোর্স আছে আগেও একটি উদাহরণ দেখেছি সুতরাং VThevenin হবে 0 তাই এই কারণেই VThevenin হল 0 এটি একটি Thevenin ইকুইভ্যালেন্ট সার্কিট শুধু RThevenin কারণ VThevenin হবে 0 কারণ সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নেই সুতরাং এর সাথে আমরা শিখেছি থেভেনিন থিওরেম এবং নর্টন থিওরেম সুতরাং বছরের পর বছর ধরে যা আমার অভিজ্ঞতা বলে যে শিক্ষার্থীরা প্রবলেম সমাধানের জন্য সমস্যার সম্মুখীন হয় বিশেষ করে যখন তারা RThevenin বা Norton এর থিওরেমে যায় তাই এই কারণেই বেশ কয়েকটি উদাহরণ নেওয়া হয়েছে এবং এই উদাহরণগুলি সাহায্য করবে এটিকে থেভেনিন এবং নর্টন থিওরেম কি বলে এর পরেরটি হল সর্বাধিক পাওয়ার ট্রান্সফার যা সর্বাধিক পাওয়ার ট্রান্সফার থিওরেম সুতরাং অনেক ব্যবহারিক ক্ষেত্রে একটি সার্কিট একটি লোড পাওয়ার প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে এমন অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে লোডের জন্য সরবরাহ করা পাওয়ার সর্বাধিক করা বাঞ্ছনীয় সুতরাং এই ক্ষেত্রে পাবে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সর্বাধিক পাওয়ার খুজে বের করতে খুব কার্যকর সুতরাং একটি লিনিয়ার সার্কিট একটি লোড সর্বাধিক পাওয়ার সরবরাহ করতে পারে যা থেভেনিন ইকুইভ্যালেন্ট সর্বাধিক পাওয়ার খুঁজে পেতে কার্যকর এবং একটি লিনিয়ার সাইট একটি লোড সরবরাহ করতে পারে সুতরাং ধরে নিন যে লোড রেজিস্ট্যান্স RL সামঞ্জস্যযোগ্য এবং এটি ভ্যারিয়েবেল তাহলে এর মানে হল শুধুমাত্র RL ভ্যারিয়েবেল এবং এটি একটি ফিক্সড জিনিস যা VThevenin এবং RThevenin দ্বারা রিপ্রেজেন্ট করা যেতে পারে কারণ RL ছাড়া বাকি সার্কিটে কোনো প্যারামিটার পরিবর্তন করা হচ্ছে না সুতরাং যদি তাই হয় তাহলে ধরুন একটি সার্কিট দেওয়া হয়েছে যেখানে VThevenin এবং VThevenin আছে এবং একটি লোড রেজিস্ট্যান্স সংযুক্ত আছে এই চিহ্নটি একটি ভ্যারিয়েবেল প্রতীক তাহলে iL iL VThevenin বাই RThevenin RL এবং সেইজন্য লোড জুড়ে পাওয়ার RL p L iL 2 RL সুতরাং iL হল এই সার্কিট থেকে iL VThevenin বাই RThevenin RL সুতরাং এটি iL 2 RL তাই VThevenin বাই RThevenin RL হোল 2 RL এখন একটি প্রদত্ত সার্কিটের জন্য যে VThevenin এবং RThevenin উভয়ই স্থির শুধুমাত্র RL ভ্যারিয়েবেল VThevenin এবং RThevenin স্থির এখন if plot p L বনাম RThevenin RL if plot এই প্লটটির মত হবে বলতে শুরু হচ্ছে 0 থেকে সুতরাং প্লটটি এরকম হবে তাই এটি সর্বাধিক বিন্দু যা সর্বাধিক পাওয়ার স্থানান্তর এটি ঘটবে যখন RL হবে RThevenin এবং এই দিকটি RL এবং এই দিকটি p L এবং এটি হল pLmax এই বিন্দুটি pLmax এবং এটি RL RThevenin এর জন্য সুতরাং RL 0 এবং ইনফিনিটি এর মধ্যে পরিবর্তিত হতে পারে তবে d RL 0 এর উপর d p L বললে এই ইকুয়েশন সংখ্যাটি 16 দেওয়া হয় সুতরাং যদি ডেরিভেটিভটি নিন এটিকে 0 এ সেট করুন তাহলে পাবেন RL RThevenin সুতরাং সর্বাধিক পাওয়ার ঘটে যখন RL RThevenin তারপর পাবে pLmax VThevenin2 এর উপর 4 RThevenin এটা মনে রাখবেন যে সর্বোচ্চ পাওয়ার S সমান VThevenin 2 বাই 4 RThevenin এখন একটি উদাহরণ দেওয়া যাক সুতরাং সর্বাধিক পাওয়ার স্থানান্তরের জন্য RL এর ভ্যালু নির্ধারণ করতে চিত্র 79 এ দেখানো সার্কিটটি সর্বাধিক পাওয়ার ও খুঁজে পায় সুতরাং প্রথম জিনিসটি হল সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার থিওরেমের সর্বোচ্চ পাওয়ারের জন্য যে RL হয়ে যাবে RThevenin মানে এই সার্কিটের জন্য VThevenin এবং RThevenin পেতে হবে এবং তারপর সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফারের জন্য RThevenin যাই হোক না কেন RL হবে RThevenin সুতরাং এই RL খুলুন এবং প্রথমে RL খুঁজে বের করতে চান সুতরাং কারেন্ট সোর্সটি বন্ধ করা উচিত সুতরাং এটি খোলা এবং ভোল্টেজ সোর্স বন্ধ করা উচিত সুতরাং এটি সংক্ষিপ্ত সুতরাং এই ক্ষেত্রে যদি এমন করে তাহলে খুঁজে পাবে 12Ω এবং 6Ω তারা সমান্তরালভাবে আছে তার মানে 12 6 বাই 12 6 সুতরাং এটি 72 বাই 8 সুতরাং 4Ω এর সাথে 2Ω এবং 3Ω সিরিজে রয়েছে সুতরাং এটি 4 3 2 হবে তাই এটি RThevenin হবে 9Ω এবং একইভাবে খুঁজে বের করতে হবে Thevenin ভোল্টেজ VThevenin সুতরাং এটি একটি ওপেন সার্কিট সুতরাং এখানে নিন 2 মেশ i1 এবং i2 হল মেশ কারেন্ট এবং এটি সমাধান করুন সুতরাং এই RThevenin RThevenin এটি হবে 9 Ω কারণ এই দুটি প্যারালাল এবং তাদের ইকুইভ্যালেন্ট হবে 12 6 বাই 12 6 তাই 4Ω এবং এটি 4 3 2 তাই 9 Ω এবং এই ক্ষেত্রে কখন এই ক্লোক ওয়াজ একটি সাইক্লিক কারেন্ট i1 এবং i2 নিন এই কারেন্ট আসলে দুই অ্যাম্পিয়ার ঊর্ধ্বমুখী হচ্ছে তাই i2 হবে 2 অ্যাম্পিয়ার এর মানে i2 আমাদের জানা আছে অতএব KVL প্রয়োগ করুন এখানে এই লুপে i2 আমাদের জানা আছে তাহলে i2 হল 2 অ্যাম্পিয়ার সুতরাং এর মানে এই ক্ষেত্রে এটি হবে 6 i1 এই 6 i1 6 i1 12 i1 i2 এবং i2 2 অ্যাম্পিয়ার সুতরাং এখানে i2 2 অ্যাম্পিয়ার রাখুন এবং i1 এর জন্য সমাধান করুন তাই আমি এটি পরিষ্কার করি এর পরে Voc হল RThevenin 9 Ω এবং i2 2 অ্যাম্পিয়ার তোমাকে বলেছিল তারপর VThevenin খুঁজে বের কর সুতরাং এই ক্ষেত্রে পথ খুঁজে বের করতে পারেন দেখুন VThevenin খুঁজে বের করার অনেক অন্যান্য উপায় আছে সুতরাং এই ক্ষেত্রে যদ এখানে কোন কারেন্ট নেই কারণ এটি খোলা আছে তবে এভাবে KVL প্রয়োগ করা যায় সুতরাং এই ক্ষেত্রে এই i2 এর কী হবে সুতরাং এটি হবে 3 i2 তারপর 6 i1 কারণ এটিকে এভাবে নেওয়া হয় তাহলে 12 Voc হবে 0 এভাবে লিখতে পারেন এখানেও যদি চান এখানেও নিতে পারেন যদি এটা এখানেও পেতে চান এটা তৈরি করতে পারেন ঘড়ির কাঁটার দিকে নিতে পারেন বা কাঁটার বিপরীত দিকে এটা কোন ব্যাপার না সুতরাং এই ক্ষেত্রে যা হবে তাই হবে 3 i2 12 এভাবে 12 i1 i2 Vo একই ফলাফল পাবেন সুতরাং তাই একই রকমভাবে এই জিনিসটির জন্য এই ইকুয়েশনটি লিখছি যে 3 i2 VThevenin 12 i2 i1 এই ক্ষেত্রে কী কল করা হয়েছে যেভাবে চলে গেছে দেখতে বিপরীত দিকে এই ইকুয়েশনটি এতে লেখা আছে ঘড়ির কাঁটার দিকে কী কল করুন তার মানে যদি শুধু চিহ্নটি পরিবর্তন করুন যা বলা হবে 3 i2 হবে এটি 12 i1 i2 0 হবে যদি চিহ্ন ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে একই জিনিস পরিবর্তন করুন তাই এই VThevenin 22 ভোল্ট অতএব 1 সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার RL RThevenin সুতরাং এই ফর্মুলাটি হল pLmax VThevenin2 বাই 4 RL সুতরাং 222 বাই 4 9 সুতরাং 1344 ওয়াট এটি হল pLmax সুতরাং চিত্র 81 এর সার্কিটে কোন রেজিস্টর RL সর্বাধিক পাওয়ার এবসর্ব করবে এবং পাওয়ার কী সুতরাং এখানেও একই জিনিস খুঁজে বের করতে হবে VThevenin এবং RThevenin একটি ডিপেন্ডেন্ট ভোল্টেজের সোর্স এখানে ix কারেন্ট এখানে ix এই ix এখানে সুতরাং সেক্ষেত্রে সর্বাধিক পাওয়ার ট্রান্সফারের জন্য কী হবে জানুন pLmax VThevenin2 বাই 4 RThevenin সুতরাং এখানে এটি ওপেন সার্কিট Voc হল ওপেন সার্কিট এবং এটি ওপেন সার্কিট হওয়ার সাথে সাথে একটি জিনিস আছে এবং শুধু এটিকে ix যেমন আছে তেমনই রাখুন আগের ix এর সাথে এটি পরিবর্তন হবে সুতরাং এটি Voc VThevenin এর জন্য পেতে পারেন এটি হল ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এবং এটি হল 10 Ω এবং এটি 4 Ω সুতরাং এখানে ix একটি কারেন্ট বিভাগ সুতরাং এই 40 কে 10 40 এই 4 অ্যাম্পিয়ার দ্বারা ভাগ করা হবে সুতরাং মূলত এটি হবে 32 অ্যাম্পিয়ার সুতরাং ix হবে 32 অ্যাম্পিয়ার সুতরাং এটি 32 অ্যাম্পিয়ার কারেন্ট সুতরাং যদি এটি 32 অ্যাম্পিয়ার কারেন্ট হয় তাহলে এই 4 32 সরাসরি 08 অ্যাম্পিয়ার হবে সুতরাং পয়েন্ট 8 অ্যাম্পিয়ার মানে এটি হল 10 ix ix 32 তার মানে এই 10 ix হবে 10 32 অর্থাৎ 32 ভোল্ট সুতরাং এই কারেন্ট হল 08 অ্যাম্পিয়ার এখন Voc পেতে ধরুন এখানে KVL প্রয়োগ করতে পারেন k k এই জিনিসটি KVL এখানে নিজেই আবেদন করতে পারেন সুতরাং সেক্ষেত্রে এটি হবে 10 ix 10 ix 30 ভোল্ট 32 ভোল্ট কারণ 10 ix 30 ভোল্ট টার্মিনাল প্রথম মুখোমুখি হচ্ছে সরাসরি লিখছে যে 32 এবং এই 08 অ্যাম্পিয়ার এই কারেন্ট এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে যাকে 40 08 বলে সুতরাং 40 08 তারপর প্রথমে টার্মিনাল এনকাউন্টারিং তারপর Voc 0 অতএব Voc 64 ভোল্ট সুতরাং যদি দেখুন এটি যাওয়ার আগে VThevenin এখানে 64 ভোল্ট পেয়েছে সুতরাং এখন প্রশ্ন হল এটা কিভাবে করা যায় একইভাবে নর্টনের শর্ট সার্কিট সমস্যায় জন্যও কিছুই বলা হয়নি এটি ix এবং এটি 10 Ω এবং এটি 40 Ω এবং এটি হল একটি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স সুতরাং যখনই এটি প্রয়োগ করুন এই নর্টন তখন খুঁজে বের করতে হবে যে এখানে এটি ix কত অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে জানুন এটি কীভাবে পাচ্ছেন সুতরাং খুঁজে বের করতে হবে যে এই অংশটি সংক্ষিপ্ত করা হয়েছে সুতরাং মূলত কি হবে এবং এটি হল ix ix ix সুতরাং এটি সংক্ষিপ্ত প্রথম জিনিসটি হল এই কারেন্ট বিভাজনটি কেমন তা দেখতে হবে সুতরাং এই জিনিসটি যদি দেখুন যেটি 10 Ω এবং 40 Ω তারা প্যারালাল এবং এটি হল ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ix ix এখন প্রশ্ন হল isc কি হবে কারণ এটি একটি শর্ট সার্কিট পাথ সুতরাং এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসলে সরাসরি এর মধ্য দিয়ে যাবে শর্ট সার্কিট পাথ কারণ এই ক্ষেত্রে এটি অকার্যকর হবে এবং একই ক্ষেত্রে i যদি এটি অকার্যকর হয় মানে এই ix হবে 0 সুতরাং এখানে কিছুই থাকবে না এবং isc হবে সহজভাবে 4 অ্যাম্পিয়ার সুতরাং যদি সাধারণত শর্ট সার্কিটের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় তবে তা কোনোটিতে যাবে না যাকে অন্য কোনো বৈদ্যুতিক উপাদান বলে সুতরাং এটি মূলত ix 0 হবে সুতরাং এখানে সক্ষম কিছুই নেই এবং এই 4 অ্যাম্পিয়ার সবই এভাবে প্রবাহিত হবে এটি একটি শর্ট সার্কিট লুপে থাকবে সুতরাং isc হবে 4 অ্যাম্পিয়ার তাই সেই কারণেই যদি এতে আসেন তাই এই সমস্ত জিনিস এখানে লেখা আছে আর একটাই কথা হল যখন শর্ট সার্কিট হবে না তখন কারেন্ট ডিভিশন থাকবে কিন্তু শর্ট সার্কিট হলে তা কিছুই অনুসরণ করবে না আর তাই isc হবে 4 অ্যাম্পিয়ার অতএব RThevenin হবে VThevenin isc দ্বারা এটি 64 বাই 4 এটি হবে 16 Ω অতএব সর্বোচ্চ পাওয়ার স্থানান্তরের জন্য RL RThevenin 16 Ω এবং pLmax VThevenin 2 বাই 4 RThevenin তাই 64 ওয়াট সুতরাং এটি হল উত্তর এটি দেখুন এবং এটি সম্ভবত সার্কিটের এই অধ্যায়ের শেষ উদাহরণ RL খুঁজুন এবং সর্বোচ্চ পাওয়ার স্থানান্তরও pLmax নির্ধারণ করে সুতরাং এখানে বেশি ব্যাখ্যা করা হবে না তাই অনেকেই এর জন্য 30টি উদাহরণ ব্যাখ্যা করেছেন মানে এটি হল এটি একটি খুব দীর্ঘ প্রক্রিয়া সুতরাং এখানে 01 Vx এখানে Vx আছে এবং খুঁজে বের করতে হবে RL এবং RL সমান সুতরাং RL RTheveni তাই Voc VThevenin সুতরাং এই সমস্ত ix দেওয়া হয়েছে Vx দেওয়া হয়েছে এবং এটি একটি নোড এখানে KCL প্রয়োগ করবে শর্ট সার্কিট নর্টনও দেখিয়েছে যে এটা শর্ট সার্কিট এটি RThevenin এটি নর্টনের জন্য ওপেন সার্কিট এটি শুধুমাত্র থেভেনিন এবং নর্টনের পক্ষে দেখানোর জন্য শর্ট সার্কিট এবং তারপর এই দুটি সার্কিটের দিকে তাকানো এটি VThevenin এর জন্য এবং এটি V Norton এর জন্য তারপর সবকিছু ব্যাখ্যা করা হয়েছে এবং যদি সেই নোড এ অনুগ্রহ করে আবেদন করুন KCL এবং এটি সমাধান করুন Vx 2564 ভোল্ট পাবেন তাহলে VThevenin স্বয়ংক্রিয়ভাবে 3 Vx হয়ে যাবে যদি সমস্যাটি দেখুন সুতরাং এটি হবে 7692 ভোল্ট এবং 464 অ্যাম্পিয়ারের উপর ix Vx এবং y হল 3846 অ্যাম্পিয়ার সুতরাং এর সাথে টার্মিনাল 12 শর্ট সার্কিটেড Vx হল 0 এর মানে হল 4 12 Ω যা 4 12 Ω এটি আসলে 12 এটি মাত্র 1 মিনিট Vx হল 0 সুতরাং এখানে সার্কিটটি দেখুন Vx হল 0 এটি আসলে 1 একটি লেখার ত্রুটি এখানে আসলে এটি 8 সুতরাং 12 একটি লেখার ত্রুটি সুতরাং এটি 12 হবে তাই আমি এটি পরিষ্কার করি এবং RThevenin হয়ে যাবে VThevenin বাই isc এটি 8 12 তাই 4615 Ω সুতরাং অনেক কিছু করা হয়েছে এবং সর্বাধিক পাওয়ার ট্রান্সফারের জন্য pLmax VThevenin 2 বাই 4 RThevenin সুতরাং 769 2 বাই 4 RThevenin যা 4615 32051 ওয়াট সুতরাং মোট 30টি বা 31টি সমস্যা তৈরি করেছে সুতরাং সমস্ত ধরণের সমস্যার সমাধান করা হয়েছে এমনকি বলার সময়ও অনেক কিছু মাঝে মাঝে জানাও হয়েছে কারণ ডিসি ট্রানজিয়েন্ট গুলি অধ্যয়ন করতে হবে এবং ক্যাপাসিটর এবং ইনডাক্টর সম্পর্কে শিখতে হবে এটিতে যাওয়ার আগে একটি মাত্র জিনিস আবার বলতে চাই যে যেকোনো বই নিন এবং প্রচুর অনুশীলন করুন সুতরাং পরবর্তীতে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এ আসি তো আগের অধ্যায়ে অনেক জায়গায় বইতে এমন কথা লিখেছে সুতরাং অনুগ্রহ করে সেই বইটি একটি অধ্যায় হিসেবে পড়ুন সুতরাং পূর্ববর্তী অধ্যায়ে রেজিস্টেন্স এবং সোর্স দ্বারা গঠিত সার্কিটগুলি অধ্যয়ন করেছি সুতরাং রেজিস্টেন্সের অধ্যয়ন করার জন্য এবং ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ বা কারেন্ট সোর্স এখন এই অধ্যায়ে দুটি অতিরিক্ত সার্কিট উপাদানের সাথে পরিচয় করিয়ে দেবে যা হল ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর সুতরাং শুধুমাত্র এই কারণে এর পরে অধ্যয়ন করা হবে যে প্রথম অর্ডার সার্কিট কারণ ক্যাপাসিটর ইন্ডাক্টর কে একটি AC সার্কিট শিখতে হবে সুতরাং এই অধ্যায়ে দুটি অতিরিক্ত সার্কিট উপাদান উপস্থাপন করা হবে যেগুলি হল ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর সুতরাং রেজিস্টেন্সক রূপান্তর কারেন্ট বৈদ্যুতিক পাওয়ার রূপান্তর কিন্তু ক্যাপাসিটর এবং ইনডাক্টর হল পাওয়ার স্টোরেজ এলিমেন্ট তারা তাদের মধ্যে পাওয়ার সঞ্চয় করতে পারে কিন্তু তারা পাওয়ার সঞ্চয় করতে পারে না সুতরাং এই কারণেই তারা প্যাসিভ উপাদান সুতরাং ক্যাপাসিটার এবং ইনডাক্টর পাওয়ার সঞ্চয় করে যা পরবর্তী সময়ে পুনরুদ্ধার করা যেতে পারে সুতরাং ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর পাওয়ার উৎপন্ন করে না শুধুমাত্র যে পাওয়ার রাখা হয়েছে এই উপাদানগুলি নিষ্কাশন করা যেতে পারে তাই ক্যাপাসিটরের মতো রেজিস্টর ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরকে বলা হয় প্যাসিভ উপাদান সুতরাং ক্যাপাসিটর ইন্ডাক্টরগুলিও প্যাসিভ উপাদান কারণ তারা নিজেরাই পাওয়ার উৎপন্ন করতে পারে না তাদের পাওয়ার ক্যাপাসিটরে সঞ্চয় করতে পারে বা ইন্ডাক্টর ও পুনরুদ্ধার করতে পারে তার মানে অন্যভাবে কখনও কখনও বলুন যে তাদের মেমরি আছে কারণ তারা পাওয়ার সঞ্চয় করতে পারে সুতরাং সেই কারণেই এগুলি প্যাসিভ উপাদান সুতরাং যা শিখবে যে আদর্শ ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজটি কারেন্টের অবিচ্ছেদ্য সময়ের সমানুপাতিক এটি ও শিখেছি উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা থেকে অন্যদিকে আদর্শ সূচনাকারী জুড়ে ভোল্টেজ কারেন্টের ডেরিভেটিভের সমানুপাতিক এটিও উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের বিদ্যুৎ অধ্যায় থেকে শিখেছি সুতরাং বিভিন্ন ধরণের ট্রান্সডুসার ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্স এর উপর ভিত্তি করে এই অধ্যায়গুলি অধ্যয়ন করার পরে প্রস্তুত হবে প্রাথমিক সার্কিট বিশ্লেষণ কৌশল প্রসারিত করার জন্য যা পূর্ববর্তী অধ্যায়ে শিখেছি সবগুলি ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স সহ সার্কিটগুলিতে সুতরাং এর মানে হল একটি ক্যাপাসিটর তার বৈদ্যুতিক ক্ষেত্রে পাওয়ার সঞ্চয় করে সুতরাং ক্যাপাসিটার হল সবচেয়ে সাধারণ বৈদ্যুতিক উপাদান এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয় পাওয়ার সিস্টেম কমিউনিকেশন কম্পিউটার এবং ইলেকট্রনিক্স সুতরাং মূলত ক্যাপাসিটর দুটি কন্ডাক্টিং প্লেটকে আলাদা করে তৈরি করা হয় যা সাধারণত ধাতব হয় একটি ইনসুলেটিং উপাদানের পাতলা লেয়ার দ্বারা অনেক অ্যাপ্লিকেশনে কন্ডাক্টিং প্লেট অ্যালুমিনিয়াম ফয়েল হতে পারে কন্ডাক্টিং প্লেট অ্যালুমিনিয়াম ফয়েল এবং কন্ডাক্টিং প্লেটের মধ্যে অন্তরক উপাদান হতে পারে যাকে ডাইইলেক্ট্রিক বলে এটি বায়ু সিরামিক কাগজ মাইকা মাইলার পলিয়েস্টার বা পলিপ্রোপিলিন বা অন্যান্য বিভিন্ন উপকরণ হতে পারে সুতরাং এটি আসলে একটি দুই প্লেট কন্ডাক্টিং প্লেট এবং এর মধ্যে আছে ডাইলেক্ট্রিক ইনসুলেটিং উপাদান সুতরাং চিত্র 1 আমরা অধ্যায় 5 সেট করব তাই 51 সুতরাং চিত্র 1 একটি সমান্তরাল প্লেট ক্যাপাসিটর তাই এটিতে যান সুতরাং এটি একটি সমান্তরাল প্লেট ক্যাপাসিটর সাধারণ ডায়াগ্রাম এটি শুধুমাত্র হাতে আঁকা সুতরাং এটি ডাইইলেকট্রিক এবং এই উপরের এবং নীচের দুটি কন্ডাকটিং প্লেট এবং এর মধ্যে এটি এর মধ্যে এটি ডাইইলেকট্রিক যে কোনও বই এ এই চিত্রটি পাবে সুতরাং একটি সমান্তরাল প্লেট ক্যাপাসিটর একটি ডাইলেকট্রিক লেয়ার দ্বারা পৃথক দুটি পরিবাহী প্লেট নিয়ে গঠিত